আমরা পরিকল্পনা দেখছি শেষ ক্লাসে আমরা দুটি পন্থা দেখেছি একটি ছিল ফরোয়ার্ড স্টেট স্পেস প্ল্যানিং এবং অন্যটি ছিল পিছিয়ে পড়া স্টেট স্পেস প্ল্যানিং এগিয়ে রাষ্ট্র মহাকাশ অনুসন্ধান এগিয়ে রাষ্ট্র মহাকাশ পরিকল্পনা এইভাবে ফরোয়ার্ড স্টেট স্পেস সার্চ এটি স্টার্ট স্টেট থেকে শুরু হয় এবং অ্যাকশন প্রয়োগ করতে থাকে যতক্ষণ না এটি একটি লক্ষ্য স্টেট খুঁজে পায় ফরোয়ার্ড ডিরেকশনে অ্যাকশন বিবেচনা করে এটি একটি পশ্চাদমুখী দিকে কর্ম বিবেচনা করে এটি পরিকল্পনা তৈরি করে সামনের দিকে এবং এটি পরিকল্পনাটি পিছনের দিকে তৈরি করে সুতরাং সেই অর্থে কর্মের সন্ধান এবং একটি পরিকল্পনা তৈরি করার দুটি প্রক্রিয়া খুব ঘনিষ্ঠভাবে মিলিতভাবে ঘটে ফরোয়ার্ড স্টেট স্পেস অনুসন্ধানে আমরা প্রথম অ্যাকশন খুঁজতে শুরু করি এবং তারপরে প্রথম অ্যাকশন বাছাই করার সাথে সাথে আমরা বলি এটা আমাদের পরিকল্পনার প্রথম অ্যাকশন এই পদ্ধতিতে আমরা পরিকল্পনাও তৈরি করি সামনের দিকে পশ্চাৎপদ স্টেট মহাকাশ অনুসন্ধানে একইভাবে আমরা শেষ ক্রিয়াটি দেখতে শুরু করি শেষ ক্রিয়াটির সন্ধান করি আমার শেষ অ্যাকশন কী হতে পারে এবং তারপরে পরিকল্পনাটি একটি পশ্চাদপদ ফ্যাশনে তৈরি করুন এই বলে যে এটিই হবে আমার পরিকল্পনার শেষ অ্যাকশন এখন যদি আপনি মনে করেন আমাদের এখানে প্রাসঙ্গিক কর্মের এই ধারণাটি ছিল এবং কর্মটিকে প্রাসঙ্গিক বলা হয়েছিল যদি a এর প্রভাব ছেদ লক্ষ্য খালি ছিল না এবং যদি এটি কোন নেতিবাচক প্রভাব আছে যা ধরনের লক্ষ্যচ্যুত হয়ে যায় আমাদের কাছে একটি প্রাসঙ্গিক কর্মের ধারণা ছিল এবং আমাদের রিগ্রেশনের ধারণা ছিল আমরা একটি কর্মের উপর একটি লক্ষ্য প্রত্যাবর্তন করতে পারে সুতরাং আমরা একটি সাব গোল পাব G প্রাইম যেটি যদি G বিয়োগ a এর প্রভাব হিসাবে পাওয়া যায় কারণ আমরা আশা করি যে ক্রিয়াগুলি হবে পুরো ব্যাপারটা ইউনিয়ন p শর্ত a হবে একইভাবে আমরা ফরোয়ার্ড স্টেট স্পেস অনুসন্ধানের জন্য ছিল একটি কর্মের প্রযোজ্যতার ধারণা এবং অগ্রগতির ধারণা সুতরাং একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপরে অগ্রসর হতে পারে সুতরাং আপনি এটি উপর অগ্রগতি হতে পারে এই রিগ্রেশন অগ্রগতি এবং প্রযোজ্যতা এবং প্রাসঙ্গিকতার ধারণাটি মূলত ব্যবহার করা হয়েছিল এই উভয় নক্ষত্রগুলি করতে যেগুলি একই সময়ে ক্রিয়াগুলির সন্ধান করা এবং পরিকল্পনা তৈরি করা সুতরাং পরিকল্পনা তৈরির প্রক্রিয়া হল যে আপনি এক স্টেট থেকে অন্য স্টেটে যান এবং তারপরে একটি প্রযোজ্য পদক্ষেপের সন্ধান করুন তারপর পরবর্তী অবস্থায় যান এবং একটি প্রযোজ্য পদক্ষেপের জন্য দেখুন পরবর্তী স্টেটে যান এখানে আপনি একটি প্রাসঙ্গিক পদক্ষেপ দেখছেন রাজ্যে সুতরাং আপনি একটি লক্ষ্যের দিকে তাকান একটি প্রাসঙ্গিক ক্রিয়া খুঁজে পান একটি লক্ষ্য G প্রাইমে ফিরে যান এবং সেই সময়ে একটি নতুন ক্রিয়া খুঁজে বের করার চেষ্টা করুন সুতরাং আমরা তখন যা পর্যবেক্ষণ করেছি তা হল এটি একটি সঠিক প্রক্রিয়া যা যখন আপনি এক স্টেট থেকে অন্য স্টেটে অগ্রসর হন আপনি যা পাবেন তা হল একটি আইনি রাষ্ট্র মূলত সুতরাং এই শব্দ ছিল কিন্তু এই শব্দ ছিল না আমরা দেখেছি যে আপনি পূর্বাভাসের একটি সেটে ফিরে যেতে পারেন যা একটি রাষ্ট্রের অংশ হতে পারে না সুতরাং উদাহরণস্বরূপ আপনার কিছু থাকতে পারে যেমন a ধরে রাখা এবং b ধরে রাখা একই সময়ে যে অবশ্যই একটি রাষ্ট্রে সম্ভব নয় যেখানে কারণ আমরা এক হাত রোবট বিবেচনা করছি সুতরাং আপনি পারেন রিগ্রেশনের এই প্রক্রিয়াটি সঠিক ছিল না অর্থে এটি স্টেটগুলির সেটের অধীনে বন্ধ ছিল না আপনি একটি সম্ভাব্য রাষ্ট্র দিয়ে শুরু করতে পারেন এবং আপনি এমন কিছু দিয়ে শেষ করতে পারেন যা একটি রাষ্ট্র নয় যদিও এটি সঠিক ছিল এবং আপনি সর্বদা স্টেটে শেষ হবেন তাই যখন আমরা পশ্চাদপদ স্টেট মহাকাশ পরিকল্পনা করেছি আমরা একটি বলেছিলাম করণীয় হল যে আপনি কর্মের একটি ক্রম খুঁজে পাওয়ার পরে এটি গ্রহণ করার আগে এটি একটি বৈধ পরিকল্পনা কিনা তা পরীক্ষা করে দেখুন সুতরাং এটি ছিল ফরোয়ার্ড স্টেট স্পেস প্ল্যানিংয়ের একটি প্লাস পয়েন্ট এবং এটি ছিল পশ্চাৎপদ রাষ্ট্রের মহাকাশ পরিকল্পনার অনুরূপ নেতিবাচক পয়েন্ট অন্যদিকে ফরোয়ার্ড স্টেট স্পেস প্ল্যানিংয়ে আমাদের বড় শাখার ফ্যাক্টর ছিল কারণ রাষ্ট্র ছিল সম্পূর্ণ বর্ণনা এটা শত শত তথ্য থাকতে পারে শত শত প্রযোজ্য কর্ম হতে পারে ফরোয়ার্ড স্টেট স্পেস প্ল্যানিং সেই সমস্ত শত শত অ্যাকশন বিবেচনা করবে এবং তাদের মধ্যে মূলত একটি বেছে নেবে পশ্চাৎমুখী দিক অনুসন্ধানে কম শাখা ছিল এবং এর কারণ ছিল যে আমরা লক্ষ্যের দিকে মনোনিবেশ করছিলাম আমরা দেখার চেষ্টা করছি লক্ষ্য অর্জনের জন্য আমাদের কী করা দরকার মূলত আমাদের স্টেটে পূর্বাভাস দেয় সুতরাং এটি ছিল পশ্চাদপদ স্টেট মহাকাশ অনুসন্ধানের জন্য একটি প্লাস পয়েন্ট আজ আমরা একটি অ্যালগরিদম দেখতে চাই যা এই উভয় বৈশিষ্ট্যকে একত্রিত করে সুতরাং আমরা এই দ্বারা কি বোঝাতে চাই আমরা একটি অ্যালগরিদম দেখতে চাই যেটি লক্ষ্য নির্দেশিত ফ্যাশনে লক্ষ্যের দৃষ্টিকোণ থেকে ক্রিয়াকলাপ বিবেচনা করবে তবে এটি প্রাথমিক অবস্থা থেকে লক্ষ্য রাষ্ট্র পর্যন্ত পরিকল্পনা তৈরি করবে যার অর্থ হল আমরা উপকৃত হব লক্ষ্য নির্দেশিত অনুসন্ধান করার নিম্ন শাখার ফ্যাক্টর এবং এছাড়াও একটি অগ্রগতি পদ্ধতিতে একটি পরিকল্পনা নির্মাণের দৃঢ়তা মূলত আপনার এই বিষয়ে একটু চিন্তা করা উচিত কেন অগ্রগতি অ্যাকশন শব্দ হয় এবং রিগ্রেস অ্যাকশনটি মূলত শব্দ হয় না সুতরাং ক্রিয়াগুলি সেই অর্থে প্রতিসম নয় আপনি উভয় উপায়ে প্রমাণ করতে পারবেন না এগুলি হল এক ধরণের সময়ের তীর যা বলে যে এটি একটি পূর্বশর্ত এবং এটি একটি পোস্ট শর্ত সুতরাং আপনি শুধুমাত্র পূর্ব শর্তগুলি দেখে এবং পোস্টের শর্ত তৈরি করে পরিকল্পনা তৈরি করতে পারেন আজ আপনি যে অ্যালগরিদমটি দেখতে চান তাকে গোল স্ট্যাক পরিকল্পনা বলা হয় এটি আসলে একটি প্রাথমিক পরিকল্পনা অ্যালগরিদম তৈরি করা হয়েছিল এবং প্রকৃতপক্ষে স্কিপ প্রোগ্রামে ব্যবহৃত হয়েছিল যা স্ট্যানফোর্ডের রোবটকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়েছিল যা আমরা মূলত বলেছি লক্ষ্য স্ট্যাক পরিকল্পনার সাধারণ ধারণা নিম্নরূপ আমি যা করব তা হল আমি পরিকল্পনাকারীর একটি উচ্চ স্তরের বর্ণনা দেব এবং তারপরে আমরা একটি উদাহরণকে আরও কিছুটা বিস্তারিতভাবে দেখব মূলত সুতরাং নাম অনুসারে এটি যুক্তি করার জন্য একটি স্ট্যাক ব্যবহার করে এবং আমরা নিম্নলিখিতটি করি একই সাথে একটি উদাহরণও বিবেচনা করা যাক সুতরাং আসুন আমরা বলি যে এটি একটি উদাহরণ আবার আমরা ব্লকগুলিকে অবলম্বন করেছি কারণ আমরা এটির সাথে পরিচিত তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এগুলি সাধারণ ডোমেন স্বাধীন অ্যালগরিদম যা আমরা বিবেচনা করছি। এটি একটি প্রারম্ভিক অবস্থা এবং আমি কিছু আঁকছি না যা প্রাসঙ্গিক আপনি কল্পনা করতে পারেন যে 50 টি ব্লক আছে যা আমি এখানে আঁকেনি যা আমাদের পরিকল্পনায় হস্তক্ষেপ করবে না সুতরাং আমরা আজ শুধু পরিকল্পনা কর্মের উপর ফোকাস করতে চাই লক্ষ্য রাষ্ট্র হল যে আমাদের বলা যাক যে আপনি একটি উপর b চান এবং আপনি d উপর b চান আপনি আসলে অন্য কি সত্য অপরিহার্যভাবে চিন্তা করবেন না সুতরাং লক্ষ্য a b এবং b d এর উপর যতক্ষণ না এই দুটি পূর্বাভাস আমার স্টেটের বিবরণে থাকে ততক্ষণ আমি এটিকে একটি লক্ষ্য রাষ্ট্র বলব মূলত যার অর্থ যতক্ষণ পর্যন্ত a b এর উপর থাকে এবং b d এর উপর থাকে যে অবস্থাই হোক না কেন একটি লক্ষ্য রাষ্ট্র আপনি এটিকে স্টেটের একটি সেট হিসাবে ভাবতে পারেন যেখানে এই অংশটি সাধারণ অন্য সব কিছু কিছু পদ্ধতিতে হতে পারে সুতরাং এটি মূলত একটি সেট এবং আমরা যে অ্যালগরিদমটি দেখছি তা নিম্নলিখিতগুলি করবে এটা পুসড দেয় আপনি স্ট্যাকের উপর যে লক্ষ্যগুলি অর্জন করতে চান সেগুলিকে ঠেলে দেওয়া শুরু করেন সুতরাং স্ট্যাকের শীর্ষে সর্বদা সেই লক্ষ্যগুলি থাকবে যা আপনি অর্জন করতে চান মূলত যখন আমি লক্ষ্য বলি আমি মূলত লক্ষ্যের পূর্বাভাসগুলিকে বোঝাই মূলত এখন আমাকে এখানে এটি করতে দিন এবং আমাকে এখানে অ্যালগরিদম লিখতে দিন সুতরাং লক্ষ্য স্ট্যাক পরিকল্পনা স্ট্যাক উপর লক্ষ্য পুসড তারপর আপনি স্ট্যাক পপ স্ট্যাক থেকে বেরিয়ে আসতে পারে যে বিভিন্ন জিনিস আছে এটি একটি predicate হলে আমি এখানে খুব ঢিলেঢালা ভাষা ব্যবহার করব যখন আমি বলি যদি predicate আমি একটি বিবৃতি মানে a b বা b c এর উপর বা একটি ধারণ করা বা এরকম কিছু জিনিস তারপর দুটি সম্ভাবনা আছে একটি যদি সত্য হয় যার অর্থ এটি ইতিমধ্যে বিশ্বে রয়েছে তারপর কিছুই করবেন না অন্যথা এটি সত্য নয় স্ট্যাকের উপর একটি কর্ম পুসড সুতরাং এটি একটি মৌলিক প্রক্রিয়া যা এই অ্যালগরিদম অনুসরণ করে স্ট্যাক আছে আপনি স্ট্যাকের উপর এই লক্ষ্য ঠেলাঠেলি হয় আমাদের উদাহরণে আমরা স্ট্যাকের উপর এই দুটি জিনিস পুসড তারপর আপনি পপ সুতরাং এটি পুসড এবং পপ মধ্যে বিকল্প আপনি স্ট্যাক পপ যদি এটি একটি ভবিষ্যদ্বাণী হয় যা বেরিয়ে আসে তাহলে আপনি পরীক্ষা করে দেখুন ভবিষ্যদ্বাণীটি সত্য কিনা যদি সত্য হয় তবে আপনার কিছু করার নেই এটি সত্য না হলে আপনি স্ট্যাকের উপর একটি অ্যাকশন পুসড দেন মূলত কি কর্ম আপনি উপাদান কর্ম বলা উচিত এখানে প্রাসঙ্গিক কর্মের ধারণা সংজ্ঞায়িত করুন এটি একটি predicate না হলে এটি সেখানে একটি কর্ম হতে হবে একটি ডোমেনে শুধুমাত্র দুই ধরনের বস্তু হয় পূর্বাভাস বা কর্ম যদি এটি একটি কর্ম হয় একটা জিনিস ভুলে গেছি আপনি স্ট্যাকের উপর কর্ম পুসড করা হয় সুতরাং আসুন আমরা বলি এই ক্রিয়াটি একটি স্ট্যাক করার জন্য পূর্ব শর্তগুলি পুশ করুন আপনি প্রথম কর্ম পুসড তারপরে আপনি কর্মের পূর্ব শর্তগুলিকে পুসড দেন এবং আপনি এখানে কিছু অন্তর্দৃষ্টি পেতে পারেন যে আপনি একটি ক্রিয়াকে ঠেলে দিচ্ছেন তারপরে আপনি প্রাক শর্তগুলিকে ঠেলে দিচ্ছেন এবং তারপরে আপনি স্ট্যাকের উপরের দিকে তাকাবেন এবং ক্রিয়াগুলির পূর্ব শর্তগুলি থাকবে। যদি তারা সত্য হয় তাহলে এই ঘটনা ঘটবে তুমি কিছুই করবে না আপনি শুধু তাদের অপসারণ অবশেষে যদি ক্রিয়াটি শীর্ষে আসে তবে আপনি বলবেন হ্যাঁ আমি একটি ক্রিয়া খুঁজে পেয়েছি মূলত একটি অতিরিক্ত ধাপ রয়েছে যা হল প্রতিটি প্রিডিকেটকে স্ট্যাকের দিকে ঠেলে মূলত সুতরাং এই অংশ যে যদি তারপর অংশ তারপর এই জন্য যদি আমরা এই অন্য আছে পপ কর্ম বা আমরা ইতিমধ্যে পপ সম্পন্ন হয়েছে সুতরাং প্ল্যানে অ্যাকশন যোগ করুন এবং এর দ্বারা আমরা বলতে চাইছি যে একটি প্ল্যান প্ল্যানে পরিণত হয় যেখানে ডট দ্বারা অনুসরণ করা হয় ডট অপারেটর হল একটি সমন্বিত অপারেটর যা বলে যে আপনি পরিকল্পনাটি নেন এবং এর শেষে অ্যাকশনটি যোগ করেন সুতরাং আপনি পরবর্তী কর্ম খুঁজে পেয়েছেন মূলত সুতরাং এই অংশটি যেটি সম্পর্কে আপনি কথা বলছেন এটি একটি অগ্রগতির দিকে পরিকল্পনা তৈরি করে মূলত এই অপারেটর দ্বারা যত্ন নেওয়া হয় নতুন প্ল্যান হল পুরোনো প্ল্যান যার শেষ পর্যন্ত অ্যাকশন থাকে প্রাথমিকভাবে অবশ্যই পুরানো পরিকল্পনা খালি হবে যে মুহুর্তে আপনি প্রথম ক্রিয়াটি খুঁজে পাবেন যা এটিতে যাবে এবং তারপরে আপনি পরবর্তী ক্রিয়াটি খুঁজে পাবেন যা এটিতে যাবে এবং আরও অনেক কিছু সুতরাং এটি লক্ষ্য স্ট্যাক পরিকল্পনার জন্য একটি উচ্চ স্তরের অ্যালগরিদম আসুন দেখি কিভাবে এটি আসলে এটি কার্যকর করে আমরা বাছাই এই ছোট সমস্যার জন্য অনুকরণ করার চেষ্টা করব কি লক্ষ্য স্ট্যাক পরিকল্পনা করে আমি সিমুলেশন করার আগে আসুন আমরা একটি পর্যবেক্ষণ করি যে এটি আসলে কী করছে এটা লক্ষ্য একটি সেট নিচ্ছে পূর্ব শর্ত প্রতিটি কর্মের কিছু পূর্ব শর্ত থাকে সুতরাং এটি লক্ষ্যগুলির একটি সেট বা উপ লক্ষ্যগুলির সেট আপনি বলতে চাইতে পারেন এবং এটিকে স্ট্যাকের দিকে ঠেলে দিতে পারেন তারপর এটি স্ট্যাকের উপর প্রাক অবস্থার প্রতিটি predicate push করা হয় আমাদের এখানে একই জিনিস করা উচিত আমরা যে উদাহরণটি দেখছি তাতে এই ধাপের উপযোগিতা দেখতে পাব কিন্তু এখানে লক্ষ্য করার মতো গুরুত্বপূর্ণ বিষয় হল এটি লক্ষ্যের একটি সেট বা উপ লক্ষ্যের একটি সেট নিচ্ছে আমরা লক্ষ্য এবং উপ লক্ষ্য শব্দটি বিনিময়যোগ্যভাবে ব্যবহার করি প্রাথমিক গোলই একমাত্র চূড়ান্ত গোল বাকি সবকিছুই একটি উপ লক্ষ্য কিন্তু আমরা লক্ষ্য শব্দটি ব্যবহার করার প্রবণতা এর জন্যও মূলত যখন সমাধান করার জন্য আমাদের লক্ষ্যগুলির একটি সেট থাকে উদাহরণস্বরূপ একটি কর্মের পূর্ব শর্তে আমরা সেগুলিকে একের পর এক স্ট্যাকের মধ্যে রাখি যার মানে আমরা মূলত লক্ষ্যগুলি উপ লক্ষ্যগুলিকে সিরিয়ালাইজ করেছি তাই এই বলছে উপ লক্ষ্য ক্রমিককরণ বাস্তবে আমরা বলছি আমরা প্রথমে একটি উপ লক্ষ্য অর্জন করব তারপর আমরা পরবর্তী উপ লক্ষ্য অর্জন করব তারপর আমরা পরবর্তী উপ লক্ষ্য অর্জন করব এবং সেই ফ্যাশনে মূলত সুতরাং আমাদের আছে কিছু অর্থে আপনি যদি A তারকা যা করেন তা দেখেন এটি আরও বলেছে আমি একটি লক্ষ্যকে সাব গোলে বিভক্ত করছি এবং আমি তাদের প্রতিটি স্বাধীনভাবে সমাধান করব এটি করছে তবে এটি এমন একটি আদেশও চাপিয়ে দিচ্ছে যাতে আপনি তাদের সমাধান করবেন তাই আমরা একটি শব্দ ব্যবহার করি কেন এটি মূলত উপ লক্ষ্যগুলিকে সিরিয়ালাইজ করছে। সুতরাং আমাদের প্রাথমিক উপ লক্ষ্য হল দুটি a b এর উপর আমি শুধু ব্যবহার করব আমি বন্ধনী ব্যবহার করব না শুধু ছোট করার জন্য এবং b d এ এবং আমি নীচের দিকে স্ট্যাক দিয়ে যাব এবং আমি আশা করি আপনি সেই ধারণার সাথে অভ্যস্ত হবেন যখন আমরা স্ট্যাক পপ স্ট্যাক আমরা শুধু একটি লাইন জুড়ে বসানো হবে বলতে যে উপাদান পপ করা হয়েছে সুতরাং আপনি এই স্ট্যাক নিচে যাচ্ছে কল্পনা করা আবশ্যক আসুন আমরা বলি যে আমরা এইগুলিকে এই ক্রমে রাখি যে আমরা বলি আপনি b d এ অর্জন করেন এবং আপনি b এ অর্জন করেন সুতরাং এই আমার স্ট্যাকের নীচে এবং আমার স্ট্যাক এই মত যাচ্ছে সুতরাং যাই হোক না কেন আমি দুটিকে পুসড দিয়েছি আমি লক্ষ্যটিকে পুসড দিয়েছি যা এই দুটি উপাদান আমার স্ট্যাকের উপর এবং তারপর আমি প্রতিটি অনুমানকে কিছু ক্রমে ঠেলে দিয়েছি সুতরাং আমরা কোন ক্রমে বলছি না আমরা কিছু ক্রমে বলছি এই স্ট্যাকের মধ্যে তাদের পুসড এটি এমন একটি জায়গা যেখানে আপনি হিউরিস্টিকস সম্পর্কে চিন্তা করার চেষ্টা করতে পারেন জিনিস ঠেলাঠেলি ভাল আদেশ কি সুতরাং এটি আমাদের দেওয়া একটি লক্ষ্য আমি আবার জোর দিতে চাই কর্মের বিবেচনা একটি পশ্চাদপদ পদ্ধতিতে করা হয় সুতরাং আমরা এখন শুধুমাত্র এই লক্ষ্যগুলি অর্জন করার জন্য কোন পদক্ষেপগুলি দেখতে চাই যা ঠিক অনুরূপ পশ্চাৎপদ রাষ্ট্রের স্থান কী করে সেই পশ্চাদপদ স্টেটের স্থান ব্যতীত সেই মুহূর্তটি বলে উদাহরণস্বরূপ আপনি যদি একটি b এর দিকে তাকান তবে এটি বলবে শেষ ক্রিয়াটি অবশ্যই একটি b স্ট্যাক করা উচিত স্ট্যাক a on b এটি একটি পশ্চাদপদ ফ্যাশনে পরিকল্পনাটিও নির্মাণ শুরু করে আমরা এখানে তা করব না আমরা আরও একটু ধৈর্য্য সহকারে অপেক্ষা করব যতক্ষণ না আমরা নিশ্চিত হব যে যখনই আমরা একটি পরিকল্পনায় একটি কাজ যোগ করি তার পূর্ব শর্তগুলি সত্য পশ্চাৎপদ রাষ্ট্র মহাকাশ পরিকল্পনা একেবারে পূর্ব অবস্থার দিকে নজর দেয় না এটি শুধুমাত্র একটি কর্মের প্রাসঙ্গিকতা দেখে এটি বলে যে যদি একটি অ্যাকশন প্রাসঙ্গিক হয় তবে এটি শেষ অ্যাকশন হতে পারে এবং আমরা দেখেছি যে এটি এমন সমস্যার দিকে নিয়ে যায় যে পরিকল্পনা নির্মাণ প্রক্রিয়াটি সঠিক নয় সুতরাং আমরা a b এখন এবং আমরা পপ চক্র যেতে সুতরাং আমরা এই পুসড আউট এই চলে গেছে এবং তারপর আমাদের এই অবস্থা আছে এটি একটি পূর্বাভাস এবং এটি আমার প্রদত্ত অবস্থায় সত্য হতে পারে আপনি একটি প্রদত্ত অবস্থায় মান তাকান এটা সত্য তাই আপনি কিছু করবেন না তারপর আপনি পরবর্তী জিনিস পপ আউট b d হবে মনে রাখবেন এটি প্রথমে পপ আউট হয়েছিল এবং এখন আমরা b d সম্পর্কে কথা বলছি সুতরাং আমাকে সাজানোর বোঝাতে একটি তীর ব্যবহার করা যাক যে আমরা এটি বিবেচনা করছি শুধু আমাদের জন্য ওটা সত্যি না b d আমার এই অবস্থায় সত্য নয় এবং সেইজন্য আমি পুসড এবং ক্রিয়া করি যা এটিকে সত্য করে তুলবে সুতরাং b d তে যে ক্রিয়াটি সত্য হয় তা হল স্ট্যাক bd সুতরাং আসুন আমরা বলি যে আমরা এই তীরটি ব্যবহার করি এই সত্যটি চিত্রিত করতে যে আমরা একটি ক্রিয়াকে ঠেলে দিয়েছি মূলত সুতরাং আপনি একটি অ্যাকশন পুশ করেন এবং আমরা অ্যাকশনের পূর্ব শর্তগুলি পুশ করি স্ট্যাকের পূর্ব শর্ত কি কি আমি তোমাকে সংক্ষিপ্ত রূপ দেব ধারণের জন্য h b ধরে রাখা এবং পরিষ্কার d অন্য কিছু আপনি স্ট্যাকের জন্য এই পূর্বশর্ত মনে রাখবেন আপনি b ধারণ করা আবশ্যক এবং d স্পষ্ট হতে হবে আমি মনে করি যে এটি সম্পর্কে তারপর আমি ব্যক্তিগত কর্ম পুসড আছে যখন আমরা এই উদাহরণটি করছি আমরা একটি সাধারণ হিউরিস্টিক ব্যবহার করব আমরা ধরে নেব যে হোল্ডিং অ্যাকশনটি শেষ অ্যাকশন যা আমরা করতে চাই শেষ লক্ষ্য আমরা অর্জন করতে চাই মনে রাখবেন এই দুটি লক্ষ্য যদি আপনি করতে পারেন শুধু স্মরণ করতে এটি একটি আমাকে এখানে বন্ধনী করা যাক যে আমরা b কে সত্য হতে চাই এবং আমরা পরীক্ষা করতে চাই d সত্য কিনা তা স্পষ্ট এবং আমরা প্রতিটি পৃথক ক্রিয়াকে চাপ দেব সুতরাং প্রথম অ্যাকশন প্রথম প্রেডিকেট যা আমরা পুসড দিয়েছি সেটিই হবে শেষ প্রেডিকেট আমরা চেক করব এবং আসুন আমরা নিজেদের মধ্যে এই হিউরিস্টিক ব্যবহার করি অনুশীলনে অবশ্যই একটি অ্যালগরিদমকে ব্যাক ট্র্যাক করতে হবে এবং অন্য বিকল্প বা এরকম কিছু চেষ্টা করতে হবে যে আমরা পরে b ধরে রাখার জন্য পরীক্ষা করব প্রথমত চিন্তা করুন আমাদের পরিষ্কার d সম্পর্কে চিন্তা করা যাক সুতরাং এটি একটি পুসড স্থান একটি পুসড জায়গায় সবকিছু পুসড পায় কর্ম এবং এর পূর্ব শর্ত এবং প্রাক শর্তে পৃথক লক্ষ্য আমরা সেগুলিকে লক্ষ্য হিসাবেও উল্লেখ করব কারণ এটি এখন একটি লক্ষ্য স্ট্যাক মূলত সুতরাং আমরা পুসড জানি আমরা জানি এই c d আউট পপ হবে যে পরিষ্কার d সত্য নয় কিন্তু আমরা সন্নিবেশ করা আবশ্যক আমাদের অবশ্যই একটি অ্যাকশন পুশ করতে হবে যা সত্যকে পরিষ্কার করে দেবে সুতরাং এটি একটি পরিস্থিতি c হয় d সুতরাং আমরা একটি অ্যাকশন আনস্ট্যাক ব্যবহার করতে পারি এখন পর্যন্ত আমরা পিছনের দিকে অনুসন্ধান করছি c d এবং তারপর আনস্ট্যাক c d এর পূর্বশর্ত যা হল c d এ সত্য হতে হবে এবং আর্ম খালি সত্য হতে হবে এবং আরো একটি পরিষ্কার c সত্য হতে হবে তারপর এইগুলি পৃথকভাবে আবার কিছু ক্রমে আমাকে শেষ পূর্বাভাস হিসাবে খালি বাহু বেছে নিতে দিন স্বজ্ঞাতভাবে আমি এখানে কিছু অতিরিক্ত কাজ কমাতে চাই যা আমরা এখানে করতে চাই কিন্তু এটি হিউরিস্টিকস বেছে নেওয়ার বিষয় সুতরাং সবকিছু এখানে পুসড হয় এই মত মূলত এটি একটি চক্র আমি এখানে এটি উল্লেখ করিনি তবে এই পুরো জিনিসটি এখানে একটি চক্রের মধ্যে রয়েছে তারপর আপনি যান এবং এই পরিষ্কার c পপ এখন পরিষ্কার c আমাদের পৃথিবীতে সত্য হতে হবে তাই আমরা কিছু করি না c d এও সত্য হতে পারে একটিতেও সত্য ঘটে এবং বিশেষ ক্ষেত্রে এটি একটি বিস্ময়কর নয় যে CD একটি AE একটি CC তে তিনটির সংমিশ্রণ সত্য হবে সুতরাং আমরা এটিকে স্ট্যাক থেকে মুছে ফেলি এবং এখন পরবর্তী পপে একটি অ্যাকশন বেরিয়ে আসে যা অ্যালগরিদমের এই শেষ অংশ যা বলে যদি এটি পূর্বনির্ধারিত না হয় তবে এটি অবশ্যই একটি অ্যাকশন হতে হবে এবং এতে পরিকল্পনা অ্যাকশন যোগ করুন সুতরাং এটি আমাদের প্রথম কর্ম হয়ে ওঠে পরিকল্পনা d থেকে c আনস্ট্যাক করুন পৃথিবী এখন বদলে গেছে পৃথিবী হল আমি d ধারণ করছি যখনই আমি একটি প্রেডিকেটের দিকে তাকাই আমাকে অবশ্যই এই বিশ্বের দিকে তাকাতে হবে এখন আপনি লক্ষ্য করবেন যে আমি যখন কর্মের কথা বলছি আমি সামনের দিকে যাচ্ছি এটি প্রদত্ত স্টার্ট স্টেট ছিল এবং এটিই প্রথম অ্যাকশন যা সেখানে হবে আমার পরিকল্পনার অংশ প্রথম ক্রিয়াটি d থেকে c আনস্ট্যাক হবে মূলত সুতরাং আমরা এখানে যা কিছু করি তা মূলত হবে যে এছাড়াও সত্য দৃষ্টিশক্তি হারান না আমরা একটি লক্ষ্য নির্দেশিত ফ্যাশনে কর্ম বিবেচনা করা হয় আমরা এই বলে শুরু করেছি যে ab on ab true on bd সত্য তৈরি করার জন্য যা প্রয়োজন এবং তারপর আমরা বলেছিলাম bd সত্য তৈরি করতে আপনাকে অবশ্যই স্ট্যাক b d করতে হবে এবং তারপর আমরা আবিষ্কার করেছি যে স্ট্যাক b d করতে হবে আমাদের পরিষ্কার d করতে হবে এবং পরিষ্কার d করতে আমরা c d আনস্ট্যাক করতে পারি এবং আমরা দেখতে পাই যে আমরা cd আনস্ট্যাক করতে সক্ষম এবং তাই আমরা এটিকে প্রথম পদক্ষেপ হিসাবে রাখি সুতরাং এটি পরিকল্পনাকে বোঝায় সুতরাং যে স্ট্যাক থেকে এখন চলে গেছে তারপর এটি একটি পরবর্তী ক্রিয়া হিসাবে b ধরে রেখেছে b কে ধরে রাখা এই পৃথিবীতে সত্য নয় আপনি c অধিষ্ঠিত হয় আমাকে এখান থেকে স্ট্যাক বাড়াতে দিন যখন আমি b ধরে রেখে পপ আউট করি তখন আমি একটি অ্যাকশন সন্নিবেশ করতে বাধ্য হই সুতরাং আমি এখানে একটি পছন্দ আছে লক্ষ্য করুন যে ধারণকে সত্য করতে আমি একটি ক্রিয়া ব্যবহার করতে পারি কিছু থেকে b আনস্ট্যাক অথবা আমি কর্ম ব্যবহার করতে পারি আপ b অপরিহার্যভাবে আমরা ধরে নেব যে আমাদের এখানে কিছু অনির্ধারণবাদ চলছে অথবা আপনি রাষ্ট্রের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে পারেন এই দুটি কর্মের মধ্যে কোনটি একটি প্রাসঙ্গিক পদক্ষেপ সুতরাং আমরা ধরে নেব যে একরকম আমরা পিক আপ b ব্যবহার করি সুতরাং স্ট্যাক এখন যে মত যাচ্ছে এবং সঙ্গে b পিক আপ কর্ম যা আর্ম খালি এবং টেবিল b এবং পরিষ্কার b সুতরাং আসুন আমরা বলি আমি তাদের এই ক্রমে বা একই ক্রমে দেখি টেবিল b এবং পরিষ্কার b আছে তাই আমি এই ক্রিয়াটি পুশ করেছি এবং এটি পূর্বশর্ত তারপর আমি স্ট্যাকের শীর্ষ পপ মনে রাখবেন স্ট্যাকের উপরে আসলে আমাদের তালিকার নীচের প্রান্তে আমি এই পপ করেছি সাফ b সত্য নয় যে পৃথিবীতে আমি এখানে আছে সুতরাং আমাকে অবশ্যই একটি ক্রিয়া সন্নিবেশ করাতে হবে যা b থেকে কিছু আনস্ট্যাক করে তবে আমরা ধরে নেব যে আমরা বুঝতে পেরেছি যে এটি b থেকে a হতে হবে এবং এর জন্য পূর্বশর্তগুলি হল a b এবং বাহু খালি এবং পরিষ্কার a সুতরাং আসুন আমরা বলি আর্ম খালি a b এবং ক্লিয়ার a পরিষ্কার a সত্য সুতরাং আমি এটি থেকে সরাতে পারি স্ট্যাক থেকে এটি পপ করতে পারি একটি b এর উপরও সত্য সুতরাং আমি স্ট্যাক থেকে এটি পপ করতে পারি কিন্তু আর্ম খালি সত্য নয় কারণ এটি সেই বিশ্ব যা আমি দেখছি আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি আমি c ধরেছি সুতরাং আমি বাহু খালি করতে বাহু খালি করতে হবে আমি একটি ক্রিয়া সন্নিবেশ করান c নামিয়ে রাখি এবং এর জন্য পূর্বশর্তগুলি হল c ধরে রাখা এবং এটিই সব সুতরাং আপনি এটি পপ এবং আপনি এটি পপ এবং এটি একটি দ্বিতীয় ক্রিয়া হয়ে ওঠে নিচে c রাখা হয় সুতরাং এখন জগত একটি মত দেখায় যা বিশ্ব আমি দুটি কাজ করেছি আমি একটি কাজ করেছি d থেকে c আনস্ট্যাক করা এবং তারপর আমি এই অবস্থায় ছিলাম তারপর আমি c নামিয়েছি তারপর আমি এই অবস্থায় আছি যে একটি দ্বিতীয় কর্ম তারপর এই সংযোজকটি আসে এখানে a b সত্য আর্ম খালি এখানে সত্য পরিষ্কার a এখানে সত্য সুতরাং আমি এটি অপসারণ করতে পারি এবং তারপর আমি এটি পপ করতে পারি এটি তৃতীয় কর্ম হয়ে ওঠে এখন পৃথিবী দেখে মনে হচ্ছে আপনি একটি ধরে আছেন বাকি সব টেবিলে সুতরাং এভাবে হবে আমাকে এই রাষ্ট্র লেবেল করা যাক এটি একটি কর্মের পর একটি রাষ্ট্র এটা একটা স্টেট আফটার অ্যাকশন দুই এটি একটি স্টেট আফটার অ্যাকশন থ্রি যা আনস্ট্যাক করা একটি b তারপর স্ট্যাকের উপরে পরের জিনিসটি হল টেবিলে b আমি যে পপ এবং আমি দেখতে যে এই স্টেটে সত্য তাহলে বাহু খালি সত্য নয় তাই আমাকে খালি হাত অর্জন করতে হবে আমাকে এখানে শুরু করা যাক আমার দরকার আমি অবশ্যই হাতটি খালি সরিয়ে ফেলি এবং তারপর বলুন নামিয়ে দিন সুতরাং আমি একটি ধারণ করছি আমি একটি নিচে রাখা প্রয়োজন আবার একটি পছন্দ আছে যা সাজানোর জন্য এখানে আমরা পাতলাকে পছন্দ করি সত্যিই আমি একটি ডাউন করা বা এটি b করা বা এটি c করা বা এটি d করা হয় আপনি এখানে একটু বেশি পরিশীলিত যুক্তি করতে পারেন কিন্তু আমি একরকম কেবল এটিকে ব্যাখ্যা করার জন্য আমি শুধু বলছি যে আমাদের কিছু আছে যেমন একটি অনির্ধারিত পছন্দ ঘটছে যার অর্থ যাদুকরীভাবে আমরা সঠিকটি তৈরি করছি এই নিচে করা হয় যার জন্য আপনি একটি ধারণ করা আবশ্যক সুতরাং আপনি এটি করতে পারেন এবং এটি চতুর্থ ক্রিয়া হয়ে ওঠে চতুর্থ কর্মের পরে সবকিছু টেবিলে এবং বাহু খালি হয় সুতরাং আমি একটি স্ট্যাক দ্বারা ফিরে যেতে হবে আমি এখানে এই সংযোগ খুঁজে পাই হাত খালি টেবিল t b এবং পরিষ্কার b সবকিছু সত্য সুতরাং আমি যে পপ তারপর এটি আমার পঞ্চম কর্ম হয় পিকআপ b সুতরাং পঞ্চম কর্মের শেষে আমি b ধরে আছি এবং a c d টেবিলে আছে সুতরাং এই আমার স্ট্যাক থেকে চলে গেছে এবং এই যেখানে আমরা বন্ধ ছিল এখন আপনি b এবং ক্লিয়ার d ধরে আছেন আপনি দেখতে পারেন যে পঞ্চম অবস্থায় উভয়ই সত্য আপনি b ধরে আছেন এবং পরিষ্কার d সত্য এই বন্ধ যায় এখন আমাদের ষষ্ঠ অ্যাকশন আসছে যে মুহূর্তে একটি ক্রিয়া স্ট্যাক থেকে বেরিয়ে আসে আমরা জানি যে এটি প্রযোজ্য কেন আমরা শুধু তাদের পূর্বশর্তগুলো পূরণ করেছি পূর্ব শর্তাবলী সত্য হতে হবে সুতরাং এটা প্রযোজ্য হতে হবে সুতরাং এটি ষষ্ঠ কর্ম d এর উপর b স্ট্যাক হবে সুতরাং এইভাবে এটি দেখায় এবং বাহু খালি হবে এখন লক্ষ্য করুন যে কথা বলার পদ্ধতিতে আমরা দুটি উপ লক্ষ্য নিয়ে শুরু করেছি b d এবং a b এর উপর হবে আমরা একটি b প্রথম করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ক্ষেত্রে এটি ইতিমধ্যে এই স্টেটে সত্য ছিল সুতরাং আমাদের কিছু করতে হবে না তবে আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি সঠিক পছন্দ ছিল যদি আমি অর্জন করতে হয় যদি আমরা লক্ষ্য অবস্থার দিকে তাকাই যা হল একটি অবশ্যই b এর উপর হতে হবে b অবশ্যই d এর উপর থাকবে আপনি দেখতে পাচ্ছেন যে লক্ষ্য অর্জনের উপায় হল প্রথমে b d এ অর্জন করা এবং তারপর আপনার কাছে থাকা স্ট্যাকের উপরে একটি স্থাপন করা মূলত নির্মাণ করা টাওয়ার আমরা একটি বিপরীত ক্রম বেছে নিয়েছি এবং আমরা একটি পরিকল্পনা খুঁজে শেষ করেছি যা ছয় ধাপের পরিকল্পনা যা বলে যে আপনি d থেকে c আনস্ট্যাক করুন সুতরাং এই রাষ্ট্র তারপর আপনি নিচে রাখা c তারপর আপনি b থেকে একটি আনস্ট্যাক করুন তারপর একটি নিচে রাখা হয় তারপর আপনি b কুড়ান এবং এটি স্ট্যাক d হয় সুতরাং পৃষ্ঠ থেকে মনে হচ্ছে আমরা এই দুটি লক্ষ্য অর্জন করেছি কিন্তু আপনি যদি এই অবস্থার দিকে তাকান যখন আমরা দ্বিতীয় লক্ষ্য অর্জন করেছি যা bdতে যা আমরা এই সমস্ত সময় করছিলাম এবং ফলস্বরূপ যার মধ্যে on bd এখানে সত্য আমরা প্রথম লক্ষ্যটি পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়েছি যা মূলত আমরা করেছিলাম আমার প্রথম লক্ষ্য ছিল যে একটি b এর উপর থাকা উচিত আমরা একটি অন b দিয়ে শুরু করেছিলাম কিন্তু ততক্ষণে আমরা b এ শেষ করেছি যে a এখন টেবিলের উপর শুয়ে আছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই কারণেই আমরা লক্ষ্যের পাশাপাশি পৃথক লক্ষ্য উভয়ই যোগ করেছি সুতরাং আমরা বলছি যে আমরা এই সংযোজনটি অর্জন করতে চাই তবে আমরা এটি পৃথকভাবে করব উপ লক্ষ্যগুলিকে সিরিয়ালাইজ করব আমরা এটা করেছি তারপর আমরা এটা করেছি তারপর আমরা দেখতে পেলাম যে এই ক্রমানুসারে আমরা কোনভাবে শেষ হয়েছি কিছু লক্ষ্য পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়েছি সুতরাং যখন আমি এটি পপ আউট করেছি আমি দেখতে পাব যে এটি সত্য নয় সুতরাং আমি স্ট্যাকের মধ্যে আবার উভয় লক্ষ্য ঢোকাব সুতরাং আমাদের বলা যাক যদি আমরা এখানে একই ক্রমে সন্নিবেশ করি যে আমি প্রথমে b d এবং a b তে সন্নিবেশ করি প্রথমে b d এর উপর তারপর একটি b এর উপর যার মানে আমি প্রথমে একটি b এর উপর করছি এবং তারপর আমি b d এর উপর করছি যেমনটি আমি শেষ সময়ে করেছিলাম মূলত কিন্তু এখন আমার শুরুর অবস্থা পরিবর্তিত হয়েছে যে আমার শুরু রাষ্ট্র সুতরাং আমি স্ট্যাকের মধ্যে যাব না কারণ আমাদের বোর্ডে একটি স্থান অবশিষ্ট নেই তবে আপনি কল্পনা করতে পারেন যে একটি b এ অর্জন করতে আমরা একই জিনিস করব স্ট্যাক a on b তে একটি স্ট্যাক করতে আপনাকে অবশ্যই a কে ধরে রাখতে হবে একটি অধিষ্ঠিত করা আপনি একটি নিতে হবে সুতরাং আপনি একটি বাছাই করুন এবং b তে একটি স্ট্যাক করুন এই দুটি কর্ম আপনি শেষ হবে সুতরাং আপনি একটি b এ অর্জন করবেন একবার আপনি b এ অর্জন করলে আপনি b d এ ফিরে যাবেন কিন্তু এবার b d এ ইতিমধ্যেই সত্য কারণ সেই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন এটি ইতিমধ্যেই সত্য আপনি শুধুমাত্র সপ্তম এবং অষ্টম ধাপে কাজ করছেন আপনি এখান থেকে একটি বাছাই করছেন এবং এটিকে b তে স্ট্যাক করছেন সুতরাং এটি একটি চূড়ান্ত অবস্থা যা আপনি দেখছেন a হয় b এর উপর এবং b হয় d এর উপর মূলত সুতরাং উপ লক্ষ্য উভয়ই সত্য এবং তারপর আমি অবশেষে লক্ষ্যটি পপ করতে সক্ষম এবং এটি একটি সমাপ্তির মানদণ্ড যদি আমি লক্ষ্যটি পপ করতে পারি এবং একটি খালি স্ট্যাক আসতে পারি এর মানে আমি মূলত আমার সমস্যা সমাধানের জন্য একটি পরিকল্পনা পেয়েছি লক্ষ্য স্ট্যাক পরিকল্পনা কী করে তা জোর দেওয়ার জন্য এটি একটি পশ্চাদপদ ফ্যাশনে পরিকল্পনা বিবেচনা করে আপনি যে লক্ষ্যগুলি অর্জন করতে চান তা স্ট্যাকের শীর্ষে পুশের খালি স্ট্যাক দিয়ে শুরু করে এটি একটি পশ্চাৎপদ ফ্যাশনে ক্রিয়াগুলির সন্ধান করে এবং এটি সর্বদা স্ট্যাকের শীর্ষে সেট করা লক্ষ্যগুলির দিকে তাকায় যার অর্থ এটি পশ্চাদপদ যুক্তি করছে কিন্তু যখন এটি একটি পরিকল্পনা তৈরি করতে আসে যখন এটি বলে যে এটি আমার প্রথম এটি আমার কর্ম এটি প্রথমে প্রথম কর্মটি বেছে নেওয়ার মাধ্যমে শুরু হয় সুতরাং আপনি যদি এই পরিকল্পনাটি দেখেন তবে এটি একটি প্রথম পদক্ষেপ এমনকি যখন আপনি আসলে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চান আপনি প্রথমে b থেকে একটি আনস্ট্যাক করতে চান দুঃখিত d থেকে c আনস্ট্যাক করতে চান এটি টেবিলের উপর রাখুন সুতরাং এটি করছে এটি একটি ফরোয়ার্ড স্টেট স্পেস প্ল্যানারের মতো পরিকল্পনা তৈরি করছে এটি একটি পশ্চাৎপদ রাষ্ট্র মহাকাশ পরিকল্পনাকারীর মতো একটি পরিকল্পনা খুঁজছে সুতরাং এটি উভয় জিনিসের সুবিধা নিচ্ছে এটি শুধুমাত্র একটি পরিকল্পনার সন্ধান করে লক্ষ্যের উপর ফোকাস করছে অথবা এটি নিশ্চিত করছে যে যখন এটি কর্মের একটি ক্রম তৈরি করা হয় তখন এটি একটি বৈধ পরিকল্পনা কারণ এটি এগিয়ে ফ্যাশনে এটি করছে প্রক্রিয়ায় এটি লক্ষ্যগুলিকে ক্রমানুসারে পরিণত করে তবে আমাদের অতিরিক্ত নিশ্চিত হতে হবে যে আমরা লক্ষ্যে ব্যাঘাত সৃষ্টি করব না যাতে আমরা এই পুরো জিনিসটি যোগ করি বা এই অতিরিক্ত জিনিসটি করি এখন দেখা যাচ্ছে এবং আমি এটিকে আপনার জন্য একটি ছোট আবগারি হিসাবে রেখে দেব আমি যদি সেগুলিকে বিপরীত ক্রমে বিবেচনা করতাম যা বলে যে প্রথমে bdতে করুন তারপরে ab করুন যা ভিতরে ক্রমটিকে উল্টে দিয়েছে যা আমি স্ট্যাকের মধ্যে পুসড হবে প্রথমত আমি b d তে কাজ করতাম যা আমরা এখানে যা করেছি তার পরিমাণ যা এবং আমি সেই অবস্থায় শেষ হয়ে যেতাম তারপর আমি একটি b এ করতাম এবং আমি কেবল একটি বাছাই করতাম এই a এবং এটি b তে রাখুন সুতরাং এমন একটি আদেশ আছে যা আমি বেছে নিতে পারি যাতে আমি পূর্ববর্তী লক্ষ্য সমাধানের জন্য করা কাজটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনছি না এই বিশেষ আদেশ আমি কাজ পূর্বাবস্থায় করছি অবশ্যই আমাকে ab এ অর্জন করার জন্য কোন কাজ করতে হবে না কারণ এটি ইতিমধ্যেই সত্য ছিল কিন্তু কল্পনা করুন যে একটি এখানে টেবিলে ছিল বা এরকম কিছু এবং তারপরে আমি একটি তুলে নিলাম এখন আমি যে কাজটি করছি তা পূর্বাবস্থায় ফিরিয়ে দিতাম আমি করছি সুতরাং কিছু ক্ষেত্রে একটি আদেশ আছে এখন মজার বিষয় হল এটি সুসম্যান নামে একজন লোক দেখিয়েছিল যে এই ধরনের আদেশ পাওয়া যায় না আমি কোন আদেশ সম্পর্কে কথা বলছি আমি উপ লক্ষ্য ক্রমিক করার একটি আদেশের কথা বলছি যাতে পূর্বে অর্জিত উপ লক্ষ্যের কোন ব্যাঘাত না ঘটে সুতরাং এই বিশেষ উদাহরণটি সুসম্যানের অসঙ্গতি হিসাবে পরিচিত আপনি যদি শুধু ওয়েবে অনুসন্ধান করেন তবে আপনি এই উদাহরণটি পাবেন এই বিষয়ে মজার বিষয় হল যে তিনি দেখান যে এই ধরনের পরিকল্পনা সবসময় কাজ করবে না ভাল অর্থে কাজ এই অতিরিক্ত কাজ না করে কারণ আমরা সাব লক্ষ্যগুলিকে সিরিয়ালাইজ করছি আমরা এটিকে রৈখিক পরিকল্পনা হিসাবেও ডাকি আমি একটি লক্ষ্য অর্জন করব তারপর আমি দ্বিতীয় লক্ষ্য অর্জন করব তারপর আমি তৃতীয় লক্ষ্য অর্জন করব ইত্যাদি আমি মূলত একটি লিনিয়ার ফ্যাশনে লক্ষ্যগুলি সমাধান করব তাই আমি মূলত লক্ষ্যগুলোকে সিরিয়ালাইজ করি সুসম্যান যা দেখিয়েছিলেন তা হল এমন উদাহরণ রয়েছে যেখানে আপনি কেবল উপ লক্ষ্যগুলিকে সিরিয়াল করতে পারবেন না উদাহরণটি বেশ সহজ এটি একটি শুরু অবস্থা c হয় a এর উপর এবং a হয় b এর উপর লক্ষ্য অবস্থা হল a on b on c যা মূলত এর অনুরূপ আমাকে শুধু দৃষ্টান্তের খাতিরে এই d কে কল করুন এটিকে লক্ষ্য রাষ্ট্রের সাথে অভিন্ন করতে যা আমরা দেখেছি যার মানে এই পুরো অনুশীলনটি যে আমরা করেছি এটিও এই জন্য রাখা হবে অবশ্যই স্টার্ট স্টেট ব্যতীত ভিন্ন তবে মূল বিষয়টি হল আমি দুটি লক্ষ্যের কথা ভাবতে পারি না একটি b তে অর্জন হবে গোল স্ট্যাক পরিকল্পনা আমাকে কিছু ক্রমে সাব গোলগুলিকে সিরিয়ালাইজ করতে বাধ্য করছে এবং সাসম্যানরা যা দেখিয়েছিলেন তা হল আপনি সাব গোলগুলিকে সিরিয়ালাইজ করতে পারবেন না দেখা যাক কি হয় সুতরাং আসুন আমরা আপনাকে প্রথমে বলি একটি b এ অর্জিত হয়েছে আমি প্রক্রিয়ায় যাচ্ছি না তবে আমরা ঠিক আছি একটি b অর্জন করতে আপনাকে কি করতে হবে আপনাকে একটি থেকে এই dটিকে আনস্ট্যাক করতে হবে এটিকে কোথাও রেখে দিতে হবে তারপরে আমরা একটি বাছাই করব এবং এটিকে b a স্ট্যাক করতে হবে এই চারটি ক্রিয়া একটি b তে অর্জন করবে এবং লক্ষ্য স্ট্যাক পরিকল্পনা তা করবে আপনি একটি ব্যায়াম হিসাবে এটি চেষ্টা করা উচিত সুতরাং a হবে b এর উপর এবং d এর উপর হবে এবং বাহু খালি তার মানে আপনি প্রথমে একটি b এ করেছেন তারপর আপনাকে b d এ করতে হবে এখন যদি আপনি b d এ অর্জন করেন আপনি দেখতে পাবেন একই রকম কিছু ঘটছে আপনি একটি থেকে একটি আনস্ট্যাক করবেন এই স্ট্যাক থেকে একটি আনস্ট্যাক করুন এটি টেবিল থেকে নামিয়ে রাখুন b পিকআপ করুন এবং এটিকে d তে স্ট্যাক করুন সুতরাং আপনি কি d পাবেন এই উদাহরণে আমরা কি দেখিয়েছি একটি ব্যায়াম হিসাবে আপনি বিস্তারিত পূরণ করা উচিত এবং কিভাবে ব্লক এই লক্ষ্য স্ট্যাক পরিকল্পনা বাস্তবিক এটা করতে হবে আপনি যখন প্রথম এটি অর্জন তারপর আপনি এটি অর্জন করুন সুতরাং আপনি যখন এটি অর্জন করেছেন এটি সত্য আপনি যখন এটি অর্জন করেছেন এটি সত্য তবে এটি একটি লক্ষ্য এবং এটি একটি লক্ষ্য রাষ্ট্র নয় যার অর্থ ab এবং on bdতে এই লক্ষ্যটি অর্জন করতে আমি অন্তত পারি না এই আদেশটি করা সঠিক নয় অবশ্যই আমি অতিরিক্ত কাজ করতে পারি এটি একটি তুলে নিন এবং এটিকে d এ রাখুন কিন্তু এর মানে আমি কোনোভাবে সঠিক ক্রম অনুপস্থিত করছি যদি একটি থাকে সুসম্যান যা দেখায় তা হল কোন সঠিক আদেশ নেই সুতরাং আমাদের অন্য আদেশ চেষ্টা করা যাক আপনি প্রথমে b d এ অর্জন করতে পারেন যা খুবই সহজ আপনি শুধু b বাছাই এবং d উপর স্ট্যাক হবে সুতরাং আপনি b d এ অর্জন করেছেন তারপর আপনি একটি b অর্জন করবেন কি ঘটেছে আপনাকে b আনস্ট্যাক করতে হবে এটিকে নিচে রাখুন d আনস্ট্যাক নিচে রাখা একটি বাছাই b এর উপর রাখুন সুতরাং আপনি একটি b d পাবেন আবার আপনি অন্য অর্ডারটিও দেখতে পারেন কাজটি করে না এই দুটি পথের কোনোটিই মূলত লক্ষ্যের দিকে নিয়ে যায় না অবশ্যই আপনি অতিরিক্ত কাজ করতে পারেন এটি একটি ভিন্ন বিষয় কিন্তু আমরা এই দুটি লক্ষ্যকে পৃথকভাবে নিতে পারি না এবং বলতে পারি আমি প্রথমটি সমাধান করব তারপর আমি দ্বিতীয়টি সমাধান করব এবং আমার কাজ শেষ আমি এখানে এটা করতে পারতাম যদি আমি এই লক্ষ্যের ক্রম পরিবর্তন করি যদি আমি প্রথমে b d তে করে থাকি এবং তারপর a b তে তাহলে আমি মূলত একটি সিরিয়াল ক্রমে কাজটি সমাধান করতাম সুসম্যান যা দেখিয়েছিলেন তা হল যে এই অ ক্রমিক সাব লক্ষ্যগুলি রয়েছে মূলত যে অনেক সমস্যা লক্ষ্য সঙ্গে সিরিয়াল করা হয় না সুতরাং এই ধরণের পরিকল্পনার সাথে এটি একটি সমস্যা যাকে আমরা রৈখিক পরিকল্পনাও বলব কারণ আমরা লক্ষ্যগুলিকে সিরিয়ালাইজ করছি এবং বলছি আমি এটি প্রথমে করব এবং তাই অবশ্যই এটি এমন কিছু যা আমরা আগে পর্যবেক্ষণ করেছি অন্যান্য পরিস্থিতিতে উদাহরণস্বরূপ যখন আমরা রুব্রিক্স কিউব সমাধানের কথা বলি তখন আপনি যদি বলেন আমি প্রথমে উপরের পৃষ্ঠটি করব এবং তারপরে মধ্য স্তরটি এবং তারপরে নীচের পৃষ্ঠটি এবং তারপরে যখন আপনি উপরের পৃষ্ঠটি শেষ করেছেন এবং যখন আপনি মধ্যম স্তর করছেন মাঝখানে আপনি উপরের স্তর বিপর্যস্ত হবে অবশ্যই যারা সমাধান জানেন তারা জানেন কীভাবে এটি ফিরে পেতে হয় তবে এটি মূলত একটি অতিরিক্ত কাজ করার মতো সুতরাং রুব্রিক্স কিউব হল একটি লক্ষ্যের আদর্শ উদাহরণ যেটি মৌলিকভাবে এই সমস্যাটির মতো সিরিয়ালাইজযোগ্য নয় যার মানে এমন কোন উপায় নেই যে আপনি প্রথম লক্ষ্য অর্জন করতে পারবেন এবং পরে আবার এটি অর্জন করতে হবে না এই ধরনের সমস্যাগুলোকে বলা হয় নন সিরিয়ালাইজেবল সাব গোল সুতরাং পরবর্তী ক্লাসে আমরা একটি পদ্ধতির দিকে নজর দেব যাকে কেউ কেউ নন লিনিয়ার প্ল্যানিং বলে থাকেন যা আমাদের এই ধরনের সমস্যার সমাধান করার সম্ভাবনাকে সর্বোত্তমভাবে দেয় আমি এর দ্বারা কি বোঝাতে চাই যে আপনি যদি এই সমস্যার কথা চিন্তা করেন এই সুসম্যানের অসঙ্গতি এটি সমাধান করার সর্বোত্তম উপায় আপনি d আনস্ট্যাক টেবিলের উপর রাখা যে দুটি কর্ম তারপর আপনি b পিক আপ এটা রাখুন d এর উপর স্ট্যাক করুন যে আরো দুটি কর্ম তারপর আপনি একটি বাছাই করুন এটি b তে স্ট্যাক করুন এটি ছয়টি কর্ম কিন্তু এই পথগুলির কোনটিই ছয়টি কর্মের সাথে একটি পরিকল্পনা দিতে যাচ্ছে না অবশ্যই তারা শেষ পর্যন্ত লক্ষ্য অর্জন করবে তবে এটি এখানে আরও দুটি ক্রিয়া করতে হবে এবং এটিকে এখানে কমপক্ষে মূলত আরও চারটি কাজ করতে হবে সুতরাং আমি মূলত সর্বোত্তম পরিকল্পনা খুঁজে পাচ্ছি না পরবর্তী ক্লাসে আমরা এমন একটি পদ্ধতির দিকে নজর দেব যেখানে একটি সর্বোত্তম পরিকল্পনা খুঁজে পাওয়ার সম্ভাবনাটি মূলত খোলা রাখা হয় তুমি ইহা দেখতে পারো একটি সর্বোত্তম পরিকল্পনা খুঁজতে আপনি লক্ষ্যগুলির মধ্যে পরিবর্তন করতে পারেন কিছু অর্থে যখন আপনি একটি b এর উপরে d বসিয়ে শুরু করেন উদাহরণস্বরূপ আপনি যখন এটি করতে শুরু করেন তখন আপনি যখন d লাগান তুমি কি করো আপনি d আনস্ট্যাক এবং টেবিলের উপর রাখা এবং আপনি একটি ab অর্জন করতে চান তারপর আপনি অবশ্যই বুঝতে চান যে আপনি যদি একটি স্ট্যাক b থেকে আপনি সক্ষম হবেন না d থেকে b স্ট্যাক করুন সুতরাং আপনি a b এ অর্জনের সেই লক্ষ্যটি পরিত্যাগ করেছেন এবং b d এ অর্জনের অন্য লক্ষ্যে চলে গেছেন এই ক্ষেত্রে অবশ্যই আপনি সর্বোত্তম পরিকল্পনা পাবেন তবে লক্ষ্য স্ট্যাক পরিকল্পনা হবে কারণ এটি সাব লক্ষ্যগুলিকে সিরিয়ালাইজ করে এটি বলে আমি আমার প্রথম লক্ষ্যটি সম্পূর্ণভাবে সমাধান করব এবং তারপরে দ্বিতীয় লক্ষ্যে যাবো মূলত এটি করতে সক্ষম নই সুতরাং আমরা এখানে থামব এবং পরবর্তী ক্লাসে আমরা এই নন লিনিয়ার পরিকল্পনাটি গ্রহণ করব